এতক্ষণ আমরা করেছি তা হল আমরা আমাদের সমীকরণগুলি কে যথাযথ ভাবে লিখেছি এখন আমরা তাড়াতাড়ি দেখব 1D অংকটিকে অতএব 1D অংকের ক্ষেত্রে আমরা একটি তরঙ্গ সমীকরণ নেব আমরা সবাই জানি যে তরঙ্গ সমীকরণটি হয় প্রকারের এবং এটি একটি 1D সমীকরণ অতএব এটি খুবই সরল আমরা এখন এই সমীকরণের সমষ্টির সমাধান করতে যাচ্ছি না বরং আমি তোমাদেরকে বাউন্ডারি কন্ডিশন সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি এখন পর্যন্ত আমরা বাউন্ডারি কন্ডিশন সম্বন্ধে সেরকম কোনো আলোচনা করিনি এই 1D অংকের ক্ষেত্রে আমরা দেখব যে তরঙ্গটি প্রবাহিত হচ্ছে x অ্যাক্সিস বরাবর অতএব আমরা এখানে কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করব এবং আমি ধরবো বৈদ্যুতিক ফিল্ড y অ্যাক্সিস বরাবর অতএব তরঙ্গ যদি x অ্যাক্সিস বরাবর প্রবাহিত হয় তাহলে আমরা H কে কোন অ্যাক্সিস বরাবর নেব Student Z অ্যাক্সিস হ্যাঁ z অ্যাক্সিস বরাবর হবে ডান হাতের কারল এর সূত্র বরাবর অতএব E x H আমাদের দিচ্ছে সেই দিকটি যেদিকে তরঙ্গ প্রবাহিত হচ্ছে এখানে আমি E কে একটি ভেরিয়েবল ধরছি অর্থাৎ Uyˆ আমরা সকলেই জানি একটি সমতল তরঙ্গ দেখতে কেমন হয় তাই কোন বিস্তর অঙ্কুশের H এর যথার্থ বিবরণ দিতে পারব E এর মান ও H এর মান এর মধ্যে একটি η আছে ফ্রী স্পেসটির রোধ অতএব H Uηzˆ যেটি হল যেটি হল ফ্রি স্পেস ফ্রি স্পেস 377 এর রোধ √με যেটাকে zˆ দাঁড়া চিহ্নিত করা হচ্ছে এটি হলো E এবং অপরটি হল H এগুলোকে লেখা আরেকটি উপায় আছে যার দ্বারা আমরা E এর মান পেতে পারি অর্থাৎ যে আসল উপায় যার দ্বারা H পেতে পারি যা হলো ∇× E এবং ∇× E − jωμH আমি যখন এই সমীকরণটি কে আরও সরল করব তখন ∇× E একটি মাত্র অংশ অবশিষ্ট থাকবে যা হলো এটি একটি সহজ 1D তরঙ্গ সমীকরণ এবং আমরা জানি কিভাবে এর সমাধান করতে হয় এখন এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা দেখতে পাচ্ছি যে এটি zˆ বরাবর অতএব আমরা এটিকে পরিবর্তিত করতে পারি একটি স্কেলার সমীকরণ এ তুমি কি পাচ্ছো এখন তুমি যদি জিজ্ঞেস করো এই সমীকরণ গুলি কোথায় কার্যকর তাহলে আমায় বলতে হবে এটি সর্বত্রই কার্যকর তাতে তুমি x এর যে মান ই ধরো কারণ এটি আমাদেরকে E ও H এর মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে তুমি যদি এই সমীকরণের সহজ মানে বুঝতে চাও তাহলে বলতে হবে এটি হলো E ও H এর অনুপাত যা হবে η এখন এটা আসলে বাউন্ডারি কন্ডিশন বলছে কারণ যদি বলি যে আমি একটি তরঙ্গের সমীকরণ পেতে চাই এবং সেটি আমি ফ্রী স্পেস এ পেতে চাইনা বরং একটি কাচের খন্ডের মধ্যে পেতে চাই তাহলে আমাকে বলতে হবে যে সেই তরঙ্গের কিছুটা রিফ্লেক্টেদ হবে ও কিছুটা প্রতিসৃত হবে এবং আমি সেটিকে অংকের দাঁড়া সমাধান করতে চাই তাহলে আমাকে বলতে হয় যে এগুলি আমার আংকিক অঞ্চলের সীমা এখন এই যে সমীকরণটি আমি লিখেছি এখানে এটিকে প্রযোজ্য হতে হবে এই বিন্দুতে এবং অপর বিন্দুতেও তাই এটি হলো আমার বাউন্ডারি কন্ডিশন এতদিন তুমি আগে দেখেছ দিরিচলেট এর বাউন্ডারি কন্ডিশন Dirichlet's boundary condition এবং তা কি বলে Student এটি একটি ধ্রুবক তাহলে এটা যদি ধ্রুবক হয় তার একটা মানে U ধ্রুবক এবং তাহলে তার বাউন্ডারি কন্ডিশন কি হবে Student নিউম্যান নিউম্যান কি এর বাউন্ডারি কন্ডিশন কেমন দেখতে হবে তাহলে আমরা একে পুনরায় লিখতে পারি dUdx jωμUη 0 বাউন্ডারিতে অর্থাৎ এটি নিউম্যান বাউন্ডারি কন্ডিশন Newmann's boundary condition Student স্লাইড টাইম 0645 লক্ষ করুন নিউম্যান বাউন্ডারি কন্ডিশন বোঝায় যে এটি ধ্রুবক কিন্তু আমি এটাকে দিরিচলেট এর বাউন্ডারি কন্ডিশন Dirichlet's boundary condition ও বলতে পারি কারণ তারা একই রকম দেখতে আসলে এটি দুটির কোনোটিই নয় বরং একটি তৃতীয় প্রকারের বাউন্ডারি কন্ডিশন যেটাকে বলা হয় রবিন বাউন্ডারি কন্ডিশন Robin's boundary condition অনেকের এটাকে ইম্পিডেন্স বাউন্ডারি কন্ডিশন ও বলে এর আরেকটি নাম হচ্ছে সমারফিল্ড কিছু মানুষ যাকে রেডিয়েশন বাউন্ডারি ও বলে প্রত্যেকটি গোষ্ঠী নিজেরা এই বাউন্ডারি কন্ডিশন গুলি আবিষ্কার করে এবং তাদেরকে একটি করে নাম দেয় সার্কিটের লোকজন এটিকে ইম্পিডেন্স বাউন্ডারি কন্ডিশন বলে কিছু মানুষ এটিকে রেডিয়েশন বাউন্ডারি কন্ডিশন বলে কিন্তু আসল উদ্দেশ্য হলো যে তোমার কাছে একটি লিনিয়ার ফাংশন আছে যার ডেরিভেটিভ 0 অতএব এর অর্থ কি αU′ βU constant এই ধরনের বাউন্ডারি কন্ডিশন আমাদের আছে তাই তুমি যদি লক্ষ করো তুমি দেখবে এটি হলো দুর্বল রূপে অন্তিম বিন্দুগুলি যা পায় dUdx এবং এটি উপকারী হবে কারণ আমি এর মান সংযোজন করব অন্য সমীকরণে বিষয়টিকে সরল করার জন্য আমরা যখন এই নিয়ে এগোবো আমরা চেষ্টা করব সমীকরণ গুলি সমাধান করতে FEM এর কাঠামোর দ্বারা